Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 02 লেকচার - 02 Levels of Testing পরীক্ষার স্তর এই সেশানে স্বাগত আগের সেশানে আমরা টেস্টিংয়ের কিছু প্রারম্ভিক বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা ওই পয়েন্ট থেকেই চলতে থাকবো এবং টেস্টিংয়ের আরো কিছু প্রাথমিক বিষয় ধারণা করব যথা টেস্টিং এর বিভিন্ন স্তর এবং টেস্টিং পিছু পিছু Life Cycle Model আমরা শুরু করার আগে আমরা শেষ সেশনে কী আলোচনা করছি তার ভিত্তিতে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব কোন উপায়ে সফটওয়্যার verification এবং validation এর পার্থক্য রয়েছে verification এবং validation এর মূল তফাৎ কি কি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রথমে সংজ্ঞায়িত করতে পারি যে verification উদ্বেগগুলি আমরা সফ্টওয়্যারটি সঠিকভাবে তৈরি করছি কিনা সেই সম্পর্কিত এটি পূর্ববর্তী নিদর্শনগুলির অনুবর্তী কিনা তা খতিয়ে দেখা অন্যদিকে validation আমরা সঠিক জিনিস সঠিক সফ্টওয়্যার তৈরি করেছি কিনা তা যাচাই করে এখানে আপনি শেষ পর্যন্ত প্রস্তুত সফট্ওয়ারের সঙ্গে সফটওয়্যার নির্দিষ্টকরণ যাচাই করে দেখেন এবং verification এই ক্রিয়াকলাপগুলি বিভিন্ন তৈরির বিভিন্ন পর্যায়ে করা হয় এবং প্রস্তুতকারীরা করেন যদিও validation system testing র একেবারে শেষ পর্যায়ে হয় এবং এটা পরীক্ষকরা করে থাকেন Verification করার কৌশলগুলি হল পর্যালোচনা বিশ্লেষণ এবং উদ্দীপনা ইত্যাদি সুতরাং এগুলো স্থির এবং গতিশীল কার্যক্রম পর্যালোচনা বিশ্লেষণ ইত্যাদি স্থির ক্রিয়াকলাপ এবং ইউনিট পরীক্ষার র কারণে এটি একটি গতিশীল কার্যকলাপ যদিও validation কেবল গতিশীল ক্রিয়াকলাপ এটি কোনও স্থির ক্রিয়াকলাপ নয় তাদের বিশ্লেষণ করার জন্য কোন নথি দেখার দরকার নেই কেবলমাত্র সফ্টওয়্যারটি চালানো এবং প্রয়োজনীয়তাগুলির সাপেক্ষে পরীক্ষা করা প্রয়োজন এখন টেস্টিং এর বিভিন্ন স্তর গুলি কি কি আসলে চারটি স্তরে টেস্টিং করা প্রয়োজন প্রথমত ইউনিট স্তরে যেহেতু সফটওয়্যারটি তৈরি হচ্ছে তাই ইউনিটগুলো তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা করা প্রয়োজন তারপর সমস্ত ইউনিটগুলো পরীক্ষা হবার পর ইন্টিগ্রেশন টেস্টিং করার দরকার যেখানে আমরা বিভিন্ন ইউনিট সংহত করি এবং তারপরে পরীক্ষা করে দেখে নিই যে সংহতিকরনটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা যদি তারা ইউনিট স্তরে কাজ করতে পারে তারা সংহতিকরণ পর্যায়ে কাজ করে না কেন উত্তরটি হল যদিও ইউনিটটি ঠিকঠাকভাবে কাজ করছে বিভিন্ন ইউনিট তবে আপনি যখন তাদের একত্রিত করবেন তখন তারা ঠিকঠাক পদক্ষেপ নাও করতে পারে উদাহরণস্বরূপ মানগুলির নির্দিষ্ট সেটগুলি হয়তো সঠিকভাবে বিনিময় হচ্ছে না ইউনিট পরীক্ষার পরে ইন্টিগ্রেশন টেস্টিং সম্পন্ন হয় এবং আমরা ইউনিটগুলি সংহত করতে পারছি কিনা বা তারা ভালভাবে একসাথে কাজ করছে কিনা তা আমরা যাচাই করি তারপরে শেষ পর্যন্ত সিস্টেম টেস্টিং যেখানে সমস্ত ইউনিট সংহত করা হয়েছে এবং আপনি যা নির্দিষ্ট করে দিয়েছেন সফটওয়ারটির সেই অনুযায়ী কাজ করছে কিনা পরীক্ষা করা হয় কিন্তু তারপরে টেস্টের আরও একটি স্তর রয়েছে যা হল রিগ্রেশন টেস্টিং এটি রক্ষণাবেক্ষণের সময় গৃহীত হয় সুতরাং সফ্টওয়্যারটি প্রকাশের পরে বাগ রিপোর্ট বা বর্ধনমূলক প্রতিবেদন প্রয়োজনীয়তা ইত্যাদি হতে পারে এবং সফ্টওয়্যারটি পরিবর্তিত হয় সফ্টওয়্যারটি অগ্রগতির পরে এটি পরিবর্তন করে প্রতিটি সফ্টওয়্যার পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং যখনই পরিবর্তন আছে আমাদের যাচাই করা দরকার যে পরিবর্তিত অংশটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা কেবল তা নয় যে অন্যান্য অংশগুলি যেগুলির পরিবর্তন করা হয়নি ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা আমাদের প্রয়োজন যে অংশগুলি অপরিবর্তিত ছিল সেগুলি পরিবর্তনের পরে কেন কাজ বন্ধ করবে কারণ পরিবর্তনের অন্যান্য অংশে প্রভাব থাকতে পারে ধরুন ডাটার জন্য এবং এটিই রিগ্রেশন টেস্টিং করার চেষ্টা করে যা আগে কোনও পরীক্ষার কেস পাস করেছে কিনা তা যাচাই করা হয় পরিবর্তনের পরেও সেগুলি পরীক্ষার কেসগুলি পাস করে চলেছে কিনা check করে এগুলিকে রিগ্রেশন বাগ হিসাবে ডাকা হয় যেখানে এটি প্রকাশিত হওয়ার সময় এটি সঠিকভাবে কাজ করেছিল তবে তারপরে কোথাও একটি ছোট পরিবর্তন হলে অনেকগুলি পরীক্ষা ব্যর্থ হয়েছিল এবং এগুলি হল রিগ্রেশন ত্রুটি যা তাদের ব্যর্থ করে তোলে সুতরাং আমরা ইউনিট পরীক্ষায় পরীক্ষার স্তরগুলি যদি দেখি তবে আমরা প্রতিটি ইউনিট পরীক্ষা করি ইউনিট একটি উপাদান হতে পারে এটি একটি ফাংশন হতে পারে বা এটি একটি মডিউল হতে পারে এগুলির প্রত্যেককে আমরা ইউনিট হিসাবে কল করতে পারি আমরা একটি ইউনিট হিসাবে একটি ফাংশন কল করতে পারি আমরা ইউনিট হিসাবে একটি মডিউল বা একটি উপাংশকে উপাদান হিসাবে একটি গ্রহণ করতে পারি এবং আমরা অন্যান্য ইউনিটগুলির সাথে তাদের স্বাধীনভাবে পরীক্ষা করি এবং আমরা যেমন যে ডেভলপাররা ইউনিটটি তৈরি করেছিল তাদের করা ইউনিট টেস্টিং নিয়ে আলোচনা করছিলাম যদিও সিস্টেম টেস্টিংয়ে এটি একটি পৃথক পরীক্ষা দল যারা সাধারণত সিস্টেম টেস্টিং করে এখানে টেস্ট সিস্টেমটি সম্পূর্ণরূপে পরীক্ষা করা হয় এক্স্যাপট্যান্স টেস্টিং সিস্টেম টেস্টিং এর অংশ এবং এটি গ্রাহক দ্বারা ফাংশনের ভ্যালিডেশন আপনি এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টেস্টিং অথবা ভ্যালিডেশন টেস্টিং দুটোই টেস্টার এবং গ্রাহক দুজনের দ্বারাই সম্পন্ন হয় এখানে ছবির সাহায্যে টেস্টিংয়ের বিভিন্ন স্তর গুলো দেখানো হয়েছে সুতরাং গ্রাহক তার প্রয়োজনীয় জিনিসগুলি ব্যবহারকারীদের কী প্রয়োজন এবং তারা তার ভিত্তিতে গ্রহণযোগ্যতা পরীক্ষা করে অন্যদিকে সিস্টেম টেস্টিং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে উভয়ই সিস্টেম টেস্টিং যদিও ইন্টিগ্রেশন টেস্টিং ডিজাইনের উপর ভিত্তি করে তাই ডিজাইনে বিভিন্ন ইউনিট চিহ্নিত করা হয় এবং কীভাবে তারা ইন্টারফেস করে এবং নকশার ভিত্তিতে ইন্টিগ্রেশন টেস্টিং করা হয় অন্যদিকে কোনও ইউনিটের কোডের ভিত্তিতে ইউনিট পরীক্ষা করা হয় এবং রক্ষণাবেক্ষণের সময় রিগ্রেশন টেস্টিং করা হয় এগুলি পরীক্ষার বিভিন্ন স্তর তবে তারপরে টেস্টিং এর কার্যক্রম গুলি কি কি একজন পরীক্ষক কোন কার্যক্রম গ্রহণ করেন এই কার্যকলাপগুলো আসলে কারা করে থাকেন সুতরাং আসুন আমরা সেই ক্রিয়াকলাপগুলি দেখতে পাই যা সাধারণত সফ্টওয়্যার পরীক্ষার জন্য পরীক্ষার জায়গা হয় একটি হল টেস্ট স্যুইট ডিজাইন পরীক্ষার কেসগুলি চালান পরীক্ষার কেসগুলির চলমান ফলাফল দেখুন এবং ব্যর্থতা আছে কিনা তা দেখুন এবং তারপরে ব্যর্থতার তালিকা বা পরীক্ষার প্রতিবেদন প্রস্তুত করুন তাহলে সিস্টেম এবং ইন্টিগ্রেশন টেস্টিং এর সময় পরীক্ষকরা এগুলি সম্পাদন করেন এবং অবশ্যই ইউনিট টেস্টের সময় পরীক্ষকেরা সেখানে থাকেন না সমস্ত কার্যকলাপ যিনি তৈরি করেছেন তিনিই করে থাকেন ব্যর্থতার তালিকা বা পরীক্ষার প্রতিবেদনটি প্রস্তুত হয়ে গেলে এটি যিনি তৈরি করছেন তাদের দেওয়া হয় যারা কোডের ভেতর নির্দিষ্ট বাগ বাত্রুটি খুঁজে বের করতে পরীক্ষার প্রতিবেদনটিকে ব্যবহার করেন এবং সেগুলো সংশোধন করেন এখন কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা ইতিমধ্যে প্রথম সেশনে এটি পর্যালোচনা করার জন্য আলোচনা করেছি যে বিষয়গুলি বোঝা গেছে কিনা টেস্টিং যত বেশি এগিয়ে যায় তত বেশি বাগগুলি আবিষ্কৃত হয় সুতরাং কখন কেউ সিদ্ধান্ত নেবেন যে পরীক্ষার আর কোনও প্রয়োজন নেই এটি আমরা গত সেশনে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে সফটওয়্যারটির ধরণ এবং নির্দিষ্ট প্রয়োগের কথা মাথায় রাখা হয় তবে বাগ সনাক্তকরণের হারের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতি ইউনিট সময়ে বড় সংখ্যক বাগ সনাক্ত করা হয় এবং বাগ রিপোর্টের হার সময়ের সাথে সাথে কমে যায় এবং এক বা দুদিনে একবার পরীক্ষার পরে আর কোনও বাগ নেই যেটা পরীক্ষার সময় এবং অন্য উপায়টি হল বাগ গুলি বপন করা এবং বাগ গুলি সনাক্ত করা হয়েছে কিনা তা যাচাই করা এবং যে সমস্ত বাগের শনাক্ত হয়েছে সেগুলির শতাংশ পরীক্ষার সম্পূর্ণতা যা দিয়ে কাজটি পরীক্ষা করা হয়েছিল তা নির্দেশ করে তবে একটি প্রশ্ন হল যে বাগগুলি যেগুলো বপন করা হয়েছে তা সত্যিকারের বাগের সাথে সমকক্ষ হওয়া উচিত কারণ আমরা যদি খুব নগণ্য বাগগুলি বপন করে থাকি তা সহজেই সনাক্ত করা যায় তবে এটি কী পরিমাণে শেষ পর্যন্ত অবশিষ্ট রয়েছে তার সাথে দায়বদ্ধ হতে পারে না সুতরাং প্রতিটি বিভাগের জন্য বাগের শতাংশের সাথে একটি বাস্তব প্রোগ্রামের সাথে মিল থাকা উচিত সুতরাং এই বিষয়টি আমরা এগিয়ে চলার সাথে সাথে আরও বিস্তারিতভাবে জানাব যে বাগ বপনের সময় আমাদের সতর্ক থাকতে হবে যা ইচ্ছা বাগ আপনি বপন করতে পারবেন না যে ধরনের বাগ আপনি বপন করেছেন এবং সেগুলির শতাংশের সাথে একটি আসল প্রোগ্রামের দৃশ্যের সাথে মিল থাকা উচিত এখন আরেকটি প্রশ্ন হল ইউনিট টেস্টিং ইন্টিগ্রেশন টেস্টিং এবং সিস্টেম টেস্টিংয়ের সময় সনাক্ত হওয়া বাগগুলির কয়েকটি উদাহরণ দিন তাহলে ইউনিট টেস্টিং এর সময় কোন বাগটি সনাক্ত হবে উত্তরটি হল একটি algorithm ত্রুটি বা একটি প্রোগ্রামিং ত্রুটি সনাক্ত করতে পারে একজন প্রোগ্রামার সম্ভবত variable বিনিময় করে i এর বদলে j লিখেছেন অথবা তিনি algorithm টি সঠিকভাবে প্রয়োগ করেননি সুতরাং এই ধরণের বাগগুলি যা ইউনিট পরীক্ষায় সনাক্ত হয় তবে ইন্টিগ্রেশন টেস্টিংয়ের কী হবে ইউনিট পরীক্ষার সময় সনাক্ত করা বাগের একটি উদাহরণ parameter না মেলা i এবং j দুটো আলাদা variable এর বদলে integer variable i এবং j এর বদলে j এবং i পাস করেছে সুতরাং এটি কেবল মাত্র দুটি variable এর আদান প্রদান করেছে এটি এক ধরণের ইন্টিগ্রেশন বাগ কিন্তু সিস্টেম বাগ এর কি হবে সিস্টেম বাগ দিয়ে কি ধরনের বাগ সনাক্ত করা যাবে একটি পারফরম্যান্স বাগ হতে পারে অবশ্যই অন্যান্য বাগগুলিও উপস্থিত থাকতে পারে যা ইউনিট টেস্টিং বা ইন্টিগ্রেশন পরীক্ষা হাতছাড়া করেছে তবে আমার প্রশ্ন হল ইউনিট এবং ইন্টিগ্রেশন টেস্টিং নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে এবং তারপরে সিস্টেম পরীক্ষার সময় কোন বাগটি সনাক্ত করা যাবে উত্তরটি হল পারফরম্যান্স বাগ কারণ ইউনিট এবং ইন্টিগ্রেশন টেস্টিং পারফরম্যান্সের দিকগুলি ব্যবহারের দিকগুলি দেখে না সুতরাং এগুলি সিস্টেম পরীক্ষার সময় সনাক্ত করা হয় এখন আসুন ইউনিট পরীক্ষা র কয়েকটি খুব প্রাথমিক ব্যবহারগুলি দেখুন আমরা বলছি যে এটি প্রথম স্তরের পরীক্ষার যেখানে একটি ইউনিট পরীক্ষা করা হয় এবং একটি ইউনিট একটি ফাংশন মডিউল বা উপাদান হতে পারে এবং এটি বিচ্ছিন্নভাবে পরীক্ষা করা হয় অর্থাৎ বিভিন্ন ইউনিটকে পৃথকভাবে পরীক্ষা করা হয় কিন্তু তারপরে স্বাভাবিকভাবেই প্রশ্নটি আসে যে আমরা কি সব ইউনিট একসাথে পরীক্ষা করতে পারি না কেন তাদের আলাদাভাবে পরীক্ষা করা হয় বা অন্য কথায় কেন একটি সম্পূর্ণ সিস্টেম পরীক্ষা করা হয় না কেন আমাদের ইউনিট অনুসারে পরীক্ষা করতে হবে এবং তারপরে একটি সিস্টেম টেস্টিং করতে হবে আমরা একটি পুরো সিস্টেমের পরীক্ষা করতে পারি না উত্তরটি হ্যাঁ কেউ এটি করতে পারে তবে এটি খুব ব্যয়বহুল হবে টেস্টিং এর খরচ অত্যন্ত বেড়ে যাবে এখন আসুন উত্তরটি দেখুন উত্তরটি হলো খরচ প্রচুর পরিমাণে বাড়বে কারণ আপনি যখন সিস্টেমটি পরীক্ষা করেন যেখানে হাজার হাজার মডিউল থাকতে পারে এবং আপনি সেই ব্যর্থতাটি সংশোধন করার ব্যর্থতা সনাক্ত করেন তখন আপনাকে প্রথমে বাগটি কোথায় রয়েছে তা সনাক্ত করতে হবে আপনাকে ডিবাগ করতে হবে এবং তারপরে আপনাকে সেই হাজার হাজার মডিউল সন্ধানের চেষ্টা করতে হবে বাগ যেখানে আছে সুতরাং ডিবাগিং খুব কঠিন হয়ে যায় ডিবাগিং এবং সংশোধন করা খুব কঠিন হয়ে যায় সিস্টেম টেস্টিংয়ের সময় সরাসরি কোনও অ তুচ্ছ সফ্টওয়্যার বাগ সনাক্ত করা যায় না ইউনিট টেস্টিংয়ের সময় এগুলি মূলত সনাক্ত করা হয় কারণ ইউনিট টেস্টিং ব্যয় কার্যকর করার একটি খুব সাশ্রয়ী উপায় সিস্টেম পরীক্ষাগুলি বাগগুলি হ্রাস করার জন্য অত্যন্ত ব্যয়বহুল প্রস্তাব এখন ইউনিট টেস্টিং অবশ্যই পরে আরও বিশদটি দেখতে পাবেন তবে তারপরে বিভিন্ন মডিউলগুলি যা ইউনিট টেস্টিং দ্বারা পরীক্ষিত হয় সেগুলি একত্রিত হয় এবং তারপরে আবার পরীক্ষা করা হয় যদি ইন্টিগ্রেশন ইউনিটের পরে ঠিকঠাক কাজ করছে কিনা এবং আপনি যেহেতু বলছেন যে এগুলি ইন্টারফেসিং ত্রুটির কারণে কাজ করতে পারে না এবং আমরা পরে ইন্টিগ্রেশন পরিকল্পনা এবং আরও নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব কোনটি মডিউলগুলি একত্রিত করতে হবে তা কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে নেবে আপনি যেমন ইন্টিগ্রেশন টেস্টিংয়ে বলছেন আমরা কেবলমাত্র মডিউল ফাংশন বা ক্লাসের গোষ্ঠীগুলিকে একীভূত করি যেখানে সিস্টেম টেস্টিং এ আমরা পুরো সিস্টেমটি পরীক্ষা করি তবে তারপরে প্রতিটি সংস্থা সুপারিশ করে যে smoke testing প্রায়শই চালানো উচিত প্রতিদিন বা দিনে কয়েকবার করে যদিও সিস্টেম টেস্টিং করা হয় না বা ইন্টিগ্রেশন টেস্টিং করা হয় না এটি একটি পুনরাবৃত্তির শেষের দিকে করা হয় তবে smoke testing প্রায়শই করা হয় তা কেন একটি ধোঁয়া পরীক্ষা আসলে সিস্টেমটির এমন একটি গঠন সম্পাদন করে যা সমস্ত মডিউল একসাথে রাখে এবং কমপক্ষে প্রাথমিক কার্যকারিতা কাজ করছে কিনা তা যাচাই করে অন্যথায় এটি খুব মারাত্মক সংহতকরণ সমস্যার ইঙ্গিত দেবে এবং আপনি যদি smoke testing না করেন তবে পরে ইন্টিগ্রেশন করাটা একটি বড় সমস্যা হবে ইন্টিগ্রেশন এবং সিস্টেম টেস্টিং কারণ আপনি দেখতে পেয়েছেন যে সিস্টেম টেস্টিংয়ের মধ্যে আপনি সমস্ত কিছুকে একীভূত করে রেখেছেন এটি কোনও সাড়া দিচ্ছে না তাই আমরা এটি চাই না ঘন ঘন ধোঁয়া পরীক্ষা করা দরকার টেস্টিং পাইপ ইত্যাদির থেকে smoke testing র নাম হয়ে যায় যেখানে তারা শেষ পর্যন্ত জল রাখার আগে পরীক্ষা করার জন্য ধোঁয়া ব্যবহার করে এবং তারা ধোঁয়া এবং বড় পাইপ installation স্থাপন করে এবং পরীক্ষা করে যে কমপক্ষে smoke আসল কাজ করার আগে তারা অব্যাহতি নিচ্ছে কিনা তা যাচাই করে দেখা এখানে সফ্টওয়্যার প্রসঙ্গে আমরা যদি প্রায়শই গঠন না করে এবং smoke testing না করি শেষে আমাদের বড় সমস্যা হতে পারে এবং পরীক্ষায় অযথা দীর্ঘ সময় এবং প্রচেষ্টা লাগবে আমরা পরে সিস্টেম পরীক্ষা সম্পর্কে আরও আলোচনা করব তবে সিস্টেম টেস্টিংয়ের একটি সংক্ষিপ্ত পরিদর্শন হিসাবে আমাদের কাছে মডিউলগুলির পুরো set সংহত হয়েছে এবং কাজ করছে এমন সিস্টেম আমাদের রয়েছে সিস্টেম টেস্টিং আমরা কীভাবে করব আমরা দুটি ধরণের জিনিস পরীক্ষা করি একটি হল এটির কার্যকারিতা সঠিক এবং অন্যটি হলো কর্মক্ষমতাও সঠিক সুতরাং সিস্টেম টেস্টিংয়ে র দুটি প্রধান প্রকার রয়েছে কার্যকারিতা পরীক্ষা এবং কার্য সম্পাদন পরীক্ষা এবং আমরা দেখতে পাব যে আসলে তিন ধরণের সিস্টেম টেস্টিং রয়েছে কে সিস্টেম টেস্টিং করে করছেন তার উপর নির্ভর করে এটি যদি development team বা বিকাশকারী সংস্থা করে তবে এটিকে আলফা টেস্টিং বলা হয় যদি এটি গ্রাহকের বন্ধুত্বপূর্ণ set করেন তবে এটিকে বিটা টেস্টিং বলে এবং যদি গ্রাহক করে থাকেন হয় তবে শেষ পর্যন্ত পণ্যটি সরবরাহ করার আগে তা পরীক্ষা করেন একে acceptance testing বলে সুতরাং সিস্টেম টেস্টিং তিন ধরণের এবং নির্ভর করে কে পরীক্ষা করছেন আলফা টেস্টিং যে সংস্থা তৈরি করছে তাদের দ্বারা করা হয় এবং এখানে আমরা দেখতে পারি যে তাদের সফ্টওয়্যারটির অভ্যন্তরে প্রবেশাধিকার রয়েছে যদিও বন্ধুত্বপূর্ণ গ্রাহকদের দ্বারা বিটা টেস্টিং করা হয় আমরা কেবল তাদের প্রস্তাব দিয়েছিলাম অনুগ্রহ করে সফ্টওয়্যারটি ব্যবহার করুন এবং এটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখুন এবং এখানে বাগ রয়েছে কিনা এবং এর পরে অবশেষে গ্রাহক এটি গ্রহণ করেন সফ্টওয়্যার সরবরাহ করার আগে গ্রহণযোগ্যতা পরীক্ষা করেন পারফরম্যান্স টেস্টগুলি আসলে অনেক ধরণের যা আমরা পরে আরও বিশদে দেখব non functional প্রয়োজনীয়তা যাচাই করার সাথে পারফরম্যান্স টেস্টের বোঝাপড়া হয় functional test গুলি তারা SRS ডকুমেন্টে functional requirements গুলি যাচাই করে অন্যদিকে পারফরম্যান্স টেস্টগুলি তারা প্রয়োজনীয়তার নথিতে নথিভুক্ত non functional প্রয়োজনীয়তাগুলি পরীক্ষা করে উদাহরণস্বরূপ অনেক ধরণের পারফরম্যান্স টেস্ট রয়েছে প্রতিক্রিয়া সময় থ্রুপুট ব্যবহারযোগ্যতা স্ট্রেস যুক্ত পরিস্থিতিতে স্ট্রেস কাজ করে প্রতি একক সময়ে ইনপুট সংখ্যার বড় এবং তাই পুনরুদ্ধার কনফিগারেশন সুতরাং আমরা এই দিকগুলি আরও বিশদে পরে দেখব এবং অবশেষে ব্যবহারকারী acceptance testing এটিও এক ধরণের সিস্টেম টেস্টিং এর ভিত্তিতে ব্যবহারকারী বিতরণ করা সফ্টওয়্যার গ্রহণ করেন বা প্রত্যাখ্যান করেন এখন আসুন আমরা এই প্রাথমিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি কি কি করনীয় ধরনের ব্যক্তি রয়েছেন যারা টেস্টিং করবেন একটি ধরন হলো প্রোগ্রামার যারা টেস্টিং করবেন কি ধরনের টেস্টিং তারা করবেন তারা ইউনিট টেস্টিং করবেন কোডগুলি তৈরির পরে তারা ইউনিট পর্যায়ে পরীক্ষা করেন তারা সমস্ত ধরণের টেস্টিং করেন যা unit এবং acceptance testing ব্যতীত ইন্টিগ্রেশন এবং সিস্টেম টেস্টিং এবং তারা অন্যান্য সমস্ত পরীক্ষার সাথে জড়িত থাকেন তারা test plan এবং কৌশল তৈরি করে থাকেন ব্যবহারকারীরা acceptance testing এর দিকে তাকান তারা acceptance testing করেন এবং ব্যবহারযোগ্যতাও সম্পাদন করেন এবং তাদের মধ্যে কয়েকজন বিটা পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবক হতে পারেন এখন যদি আমরা কোনও waterfall model এ এই ক্রিয়াকলাপগুলি উপস্থাপন করি তবে আমরা দেখতে পাচ্ছি যে test team টি পরীক্ষার পর্যায়ে মূলত কাজ করছে তাদের অন্য কোথাও দরকার নেই পরীক্ষকদের পরীক্ষা করার দরকার হয় না কেবলমাত্র অনেক সংখ্যক পরীক্ষকের প্রয়োজন হয় সুতরাং waterfall model এর এটাই সমস্যা অন্য সময় পরীক্ষকেরা কি করে থাকেন সম্ভবত অন্যান্য প্রকল্পগুলিতে কাজ করেন ডেভেলপাররা কোডিং এর সময় ইউনিট টেস্ট করে থাকেন এবং পর্যালোচনা সিমুলেশন ইত্যাদি তৈরির সময় যাচাইকরণের ক্রিয়াকলাপগুলি ডেভলপকারীদের দ্বারা পরিচালিত হয় এখন পরীক্ষার বিষয়ে আরও বিশদ আলোচনা করার আগে আমাদের টেস্টিং এর আরো একটি প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করা দরকার যেটির নাম দেওয়া হয়েছে Pesticide Effect যার সঙ্গে ফসলে ব্যবহৃত কীটনাশকের সাদৃশ্য রয়েছে কেবল ধরে নিন যে আপনি কৃষক এবং আপনি কিছু ফসল রোপণ করেছেন আসুন আমরা তুলা ফসল বলি এবং তারপরে তুলার ফসল বড় হয়েছে এবং তারপরে আপনি দেখতে পাবেন যে এটি ক্ষুদ্র পতঙ্গ কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়েছে সুতরাং আপনি কি করবেন সম্ভবত ডিডিটি স্প্রে করবেন ডিডিটি বাগগুলি মেরে ফেলবে তাদের বেশিরভাগটি নির্মূল হয়ে যাবে তবে প্রায় ২০ ৩০ শতাংশ বেঁচে থাকতে পারে এবং আপনি পরের বার তুলা ফসল রোপণ করবেন এবং দেখতে পাবেন যে আবার বাগ রয়েছে তাই আপনি যে ডিডিটি স্প্রে করার চেষ্টা করছেন সেটি কাজ করছে না বাগগুলি ডিডিটির প্রতিরোধ ক্ষমতা পেয়েছে আপনি একটি নতুন কীটনাশক কিনবেন সেটি ম্যালাথিয়ন বা অন্য কিছু হতে পারে এবং তারপরে আবার স্প্রে করে 30 শতাংশ বাগ এখনও পরবর্তী প্রজন্মের কাছে টিকে থাকে সফটওয়্যার টেস্টিংয়ের সাথে এর সাদৃশ্য রয়েছে তাই এটিকে Pesticide Effect হিসাবে ডাকা হয় সাদৃশ্যটি বলে যে কিছু বাগগুলি যেগুলি fault সনাক্তকরণ কৌশল দ্বারা সনাক্ত করা থেকে বাঁচায় সেগুলি সেই কৌশলটির আরও প্রয়োগের মাধ্যমে সনাক্ত করা যায় না যে সমস্ত বাগগুলি ডিডিটির প্রতিরোধ ক্ষমতা পেয়েছিল সেগুলিকে ডিডিটি র মাধ্যমে আর হত্যা করা যায়নি এখানেও একই ঘটনা ঘটে পরীক্ষার জন্য আমাদের কাছে অনেক পরীক্ষার কৌশল রয়েছে যা আমরা তাদের ফিল্টার হিসাবে বলতে পারি প্রাথমিকভাবে কিছু বাগ রয়েছে এবং আমরা এক ধরণের ফিল্টার প্রয়োগ করি আমাদের সমতা বিভাজন গঠন বলা যাক এবং তারপরে আমরা দেখতে পেলাম যে কিছু বাগগুলির কেবলমাত্র 20 30 শতাংশ বেঁচে থাকতে পারে তবে ততক্ষণে এই বাগগুলি স্থির হয়ে গেছে এবং নতুন বিকাশ ঘটায় আমাদের মধ্যে বিভিন্ন ধরণের বাগ রয়েছে এবং আমরা যদি এখানে একই কৌশল প্রয়োগ করি তবে পালিয়ে যাওয়া বাগগুলিকে সত্যই মুছে ফেলা যাবে না সুতরাং equivalence partitioning test যদি আমরা একই পরীক্ষা চালিয়ে যাই তবে যে বাগগুলি টিকে আছে সেগুলি কখনই মুছে ফেলা যাবে না আমাদের নতুন পরীক্ষা করতে হবে সম্ভবত decision table testing হোয়াইট বক্স টেস্টিং হতে পারে পাথ টেস্টিং MCDC হতে পারে তাহলে এখানে কয়েক ডজন পরীক্ষার কৌশল রয়েছে এবং সেগুলির প্রতিটি বাগ ফিল্টার সুতরাং যে বাগগুলি বেঁচে রয়েছে সেগুলি সেই ফিল্টারটির আরও প্রয়োগের মাধ্যমে মুছে ফেলা যায় না এবং সেই সাথে বাগগুলি সংশোধন করে নতুন বাগ এর প্রবর্তন করা হয়েছে যেখানে সামঞ্জস্য করে এবং আরও নতুন বিকাশ করে সুতরাং নতুন ধরণের বাগ রয়েছে সুতরাং যেমন সিস্টেমের উন্নতি হয়ে চলেছে আমরা এই ফিল্টারগুলি ব্যবহার করি এবং বাগগুলি কার্যকরভাবে কমাতে আমাদের অনেক ধরণের ফিল্টার ব্যবহার করতে হবে এতগুলি পরীক্ষার পদ্ধতি ব্যবহার করতে হয় তাদের কয়েক ডজন দীর্ঘকাল ধরে ব্যবহার করা কেবল একটি পদ্ধতি সত্যই সহায়তা করতে পারে না আমরা এই স্লটের জন্য সময়ের বাইরে চলে যাব আমরা এই pesticide effect টি চালিয়ে যাব এবং একটি ছোট সমস্যার সমাধান করব তাহলে কোনও ফিল্টার প্রয়োগের মাধ্যমে বাগের বেঁচে থাকার সম্ভাবনা কত আমরা যখন 3 বা 4 প্রয়োগ করি বা একের পর এক 6 টি ফিল্টার ব্যবহার করি হতে পারি তখন বাগের বেঁচে থাকার সম্ভাবনা কী এগুলো পরবর্তী সেশানে আলোচনা হবে Glossary English Word Word Meaning testing টেস্টিং পরীক্ষা Life Cycle Model লাইফ সাইকেল মডেল লাইফ সাইকেল মডেল verification ভেরিফিকেশন যাচাই করা validation ভ্যালিডেশন বৈধতা bug বাগ বাগ